আমি আইআইটি কানপুর থেকে জয়ন্ত চ্যাটার্জী আজকের ব্যবসায়িক পৃথিবীতে ম্যানেজিং পরিষেবার কনটেম্পোরারি ইস্যু নিয়ে আমাদের আলোচনার এটা অষ্টম সপ্তাহ এই পর্যায়ে আমি আরো গভীরে আরো বিশদে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ও রিলেশনশিপ মার্কেটিংয়ের ফিলোসফি নিয়ে আলোচনা করব যে আলোচনা গত সপ্তাহে শুরু করেছি এখন আমি CRM অথবা রিলেশনশিপকে ঘিরে বা তার দ্বারা চালিত মার্কেটিং এর ফিলোসফি আলোচনার পূর্বে এটাকে আমাদের পরিষেবা ব্যবসার ওভারঅল স্ট্র্যাটেজির পরিপ্রেক্ষিতে দেখতে হবে তাই আমি ভাবলাম যে আমি পরিষেবা ব্যবসাতে স্ট্র্যাটেজি ক্যানভাস নিয়ে আলোচনা শুরু করব যেখানে এটা হাইলাইট করব যে সেখানে অফেন্সিভ ও ডিফেন্সিভ স্ট্র্যাটেজি দুটোই থাকবে এই দুই প্রকার স্ট্র্যাটেজি কখনো একসাথে ও করতে হতে পারে এই জন্যই আমরা সংস্থাতে বিভিন্ন প্রোডাক্ট এর পোর্টফলিও বিভিন্ন পরিষেবার পোর্টফলিও প্রোডাক্ট পরিষেবা সিস্টেমের পোর্টফলিও দেখতে পাই মোবাইল টেলিফোনিক কম্পানি D2H কন্টেন্ট ডেলিভারি এন্টারটেইনমেন্ট কন্টেন্ট ডেলিভারি পরিষেবা হোটেল বা খাদ্য ও পানীয় পরিষেবা অথবা রেস্তোরাঁ চেইন যাই হোক যে কোনো সময় তাতে বিভিন্ন ব্র্যান্ড থাকবে একই সংস্থা থেকে গ্রাহকের জন্য বিভিন্ন অফারিং থাকবেআপনারা এই ডায়াগ্রামের বাঁদিকের পোর্টফলিও A তে যেরকম দেখতে পাচ্ছেন আমরা সেই ডায়াগ্রামটাই দেখাচ্ছি যেটা আমরা আগে বহুবার ব্যবহার করেছি সেখানে একটি ব্যবসার লাইফ সাইকেল প্রোডাক্ট এর লাইফ সাইকেল পরিষেবার লাইফ সাইকেল অথবা প্রোডাক্ট পরিষেবা সিস্টেমের লাইফ সাইকেলের কনসেপ্ট দেখতে পাচ্ছি পোর্টফোলিও A তে দেখছেন তিন ধরনের ব্যবসা অথবা তিনটি ব্র্যান্ড অথবা তিন রকমের পরিষেবা আছে যেগুলি গ্রোথের শেষ পর্যায়ে অথবা ম্যাচিওর মার্কেট পর্যায়ে রয়েছে তাদের মধ্যে একটা যেমন E অনেক প্রফিট জেনারেট করছে D ও C র ব্যবসা পড়তির দিকে যাচ্ছে A ও B এখনই ডিক্লাইন পর্যায়ে আছে এই পোর্টফোলিওর সঙ্গে তুলনায় ডানদিকের পোর্টফোলিও B অনেক বেশি গ্রহনযোগ্য অবস্থায় সাজানো এখানে আমরা দেখছি A স্যাচুরেশন অঞ্চলে B উচ্চ লাভ অঞ্চলে C দ্রুত সেদিকে যাচ্ছে ও বাকি দুটি D ও E উঠে আসছে এইরকম পর্যায়ে রয়েছে কেন আমি আপনাদের সামনে এটা তুলে ধরছি তা দ্রুত আপনারা বুঝবেনযেহেতু একই সংস্থা থেকে বিভিন্ন ধরনের ব্যবসা হচ্ছে একই পরিষেবা ব্যবসা থেকে বিভিন্ন ধরনের ব্র্যান্ড ম্যানেজ হচ্ছেসেই জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক অবস্থান বোঝা প্রয়োজন সব রকম কম্বিনেশনে গ্রাহক ধরে রাখা ও গ্রাহক অ্যাডভোকেসি ব্যবসার অবস্থা ভালো রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জেনেরিক স্ট্র্যাটেজি নিয়ে আমরা যে আলোচনা করেছি তা রেক্যাপ করলে আমরা জানি একপ্রকার জেনেরিক স্ট্র্যাটেজি আছে যা ডিফারেন্সিয়েশন এর সাথে যুক্ত এটাও আমরা আলোচনা করেছি যেশুরুর দিকে ডিফারেন্সিয়েশন কে কোর স্ট্র্যাটেজি করে ব্যবসা বৃদ্ধি পায় যখন ব্যবসা মেইনস্ট্রিমে প্রবেশ করে ও আরো উন্নতি করে এই পর্যায়ে অন্যান্য প্রতিযোগিরা অলরেডি রয়েছে তখন ডিফারেন্সিয়েশন থেকে কস্ট এর উপর নিয়ন্ত্রণ বেশি গুরুত্বপূর্ণসবার থেকে কস্ট কম রাখতে পারলে আপনার অনেক বেশি ম্যানিউভারএবিলিটি থাকবে আমরা আগেও আলোচনা করেছি যে লোয়েস্ট কস্ট পোসিশন অপারেশনাল এক্সেলেন্স থেকে আসে লাইফ সাইকেল ডায়াগ্রাম এই তিন ধরনের জেনেরিক স্ট্র্যাটেজির সঙ্গে উচ্চ সম্পর্কযুক্ত পরিষেবা ব্যবসার প্রাথমিক অবস্থায় এই ডিফারেন্সিয়েশন আসবে টেকনিক্যাল এবং প্রসেস এর উপর ভিত্তি করা বিভিন্ন ফিচার থেকে পরবর্তী অবস্থায় কস্ট পজিশন আসবে অপারেশনাল এক্সেলেন্স থেকেএখানে এটা হাইলাইট করব যে এর আগের আলোচনা থেকেই আপনারা জানেন যে পরিষেবাতে সামনের সারি মানে ফ্রন্টস্টেজমার্কেট স্টেজ যেখানে বাজারমুখী ক্রিয়া কলাপ হয় আর ব্যাকস্টেজ মানে যেখানে অপারেশন হয় মানে যেখানে কিচেন থাকে রেস্টুরেন্টের সামনের দিক যেখানে পরিষেবা দেওয়া হয় যেখানে সার্ভিস প্রোভাইডার কাস্টমারের সাথে কন্টাক্ট করে আমরা আলোচনা করেছিলাম যে রেস্টুরেন্টের ক্ষেত্রে পরিষেবার কোয়ালিটি যেটা কিচেন থেকে আসছে ও গ্রাহকদের পরিবেশন পরিষেবার কোয়ালিটি পরস্পর রিলেটেড পরিসেবার ক্ষেত্রে অপারেশন এবং মার্কেটিং এর মধ্যে সিমলেস কানেকশন থাকবে একটা থেকে অন্যটা তে যখন ফ্লও হবে মাঝে কোনো সাইলো বা বাধা থাকবে না পরিষেবা ব্যবসাতে ডিফারেন্সিয়েশন পোজিশন ও কস্ট পোজিশন ম্যানেজ করার প্রয়োজন পড়ে যার অর্থ অপারেশনাল এক্সেলেন্স ও ডিস্টিনক্টিভ ফিচারের মিলিত প্রয়াস হবে আমাদের উভয়ই থাকতে হবে দুটো ক্ষমতাই থাকতে হবে পরিষেবা ব্যবসাতে এক্সেলেন্স এর জন্য এর ফল হিসাবে পরিষেবা ব্যবসাতে ফোকাস স্ট্র্যাটেজি থাকতে হবে যার অর্থ আমরা কাস্টমারকে ডিস্টিনক্টিভ ফিচার ও কস্ট এর ভিত্তিতে আকর্ষণীয় সুবিধা দেবো এবং সেটা তখনই সম্ভব যখন আমাদের কোন একটা সেগমেন্টে ফোকাস থাকবে উদাহরণস্বরূপ যদি আমরা এই সংস্থার কথা বলি যাদের সারা ভারতে তিনটে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে সম্ভবত আরো অন্যান্য দেশেও তাদের রেস্টুরেন্টের চেইন আছে মেইনল্যান্ড চায়না নামে তাদের নভেল বাঙালি কুইজিন রেস্টুরেন্টের চেইনআছে যার নাম ও ক্যালকাটা তারা ব্যাঙ্কয়েট ইত্যাদিতে ক্যাটারিং এর পরিষেবা করে ও ছোট পার্টির জন্য হোম ডেলিভারি পরিষেবাও চালায় এই সবগুলো বিভিন্ন প্রকারের অ্যাক্টিভিটি ও সম্ভবত তারা আরো অন্যান্য অ্যাকটিভিটিতে নিজেদের ছড়িয়ে দিচ্ছে তারা হয়তো অন্যরকম অফারিংস একোয়ার করার জন্য নেগোসিয়েশন চালাচ্ছে আগামীদিনে তারা বেকারী বা আইসক্রিম পার্লার এর চেইন খুলতে পারে তারা এমন জায়গায় পৌঁছাবে যেখানে তাদের ABCDE বিভিন্ন প্রকার ব্র্যান্ড থাকবে একই ব্যানারের তলায় বিভিন্ন পরিষেবা দেবে যখন তারা এটা ম্যানেজ করবে প্রত্যেক কেসে তাদের সেগমেন্টকে পরিষ্কারভাবে ডিফাইন করতে হবে এবং এমন অফারিংস দিতে হবে যেটা সেই সেগমেন্টের পছন্দ অপছন্দের সাথে মিলে যায় ফলস্বরূপ আমরা দেখি মার্কেট শেয়ার ডেভলপমেন্ট ইনডেক্স ও মার্কেট গ্রোথ রেট বিভিন্ন ব্যবসাতে বিভিন্ন পয়েন্টে আছে শেয়ার ডেভলপমেন্ট ইনডেক্স খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা বিখ্যাত ATAR মডেল থেকে বোঝা দরকার এখানে এই A বোঝাচ্ছে অ্যাওয়ার তারমানে টার্গেট কাস্টমার বেসের কত শতাংশ আপনার ব্র্যান্ড সম্বন্ধে জানে অফারিংস এর ব্যাপারে জানে তাদের কতজন বাস্তবে এটা ব্যবহার করেছে যারা ব্যবহার করেছে যারা আপনার মার্কেটিং ট্রায়াল টেস্টে নিয়েছে তাদের মধ্যে কত শতাংশ গ্রাহক আপনার পরিষেবা চাইলেই পেতে পারে যদি রিপিট পারচেজ যেটার দিকে আমরা তাকিয়ে থাকি যে সংখ্যাটা আমাদের গ্রাহকের লয়ালটি স্পষ্ট করে দেয় সেটা পাওয়া যাবে এই ATAR এর মালটিপ্লিকেটিভ চেইন থেকে ধরুন আমরা যেমন এখানে দেখিয়েছি আপনি যদি একটা পরিষেবা অফার করেন আর সেই অফারিং 60 শতাংশ গ্রাহক জানে বাকি 40 শতাংশ জানেনা তাহলে অবশ্যই 60 শতাংশে পৌঁছানোর পরে বাকি 40 শতাংশের একটা অংশকে একোয়ার করা ভালো লক্ষ্য এই 60 শতাংশের আর্ধেক যদিও এটি হাইপোথিটিক্যাল সংখ্যা কিন্তু ভালো সংখ্যাএরকম হয়ে থাকে তার মানে এই 60 শতাংশের 50 ভাগ আপনার রেস্টুরেন্টে যাওয়ার কথা বা হোটেলে যাওয়ার কথা বা বিশেষ বিদেশ ভ্রমণে যাওয়ার কথা বা আপনার মোবাইল সার্ভিসের মাধ্যমে গ্লোবাল রোমিং প্যাকেজ নেওয়ার কথা ভাবতে পারে সুতরাং 60 এর মধ্যে 50 এটা কনসিডার করবে আর বাকি অর্ধেক কনসিডার করবে না কারণ তাদের অন্য অপশন আছে এই ফিফটি পার্সেন্ট গ্রাহকের মধ্যে ট্রায়াল নেওয়ার পরে হয়তো তার 60 গ্রাহকের সেটা ভালো লাগলো তার মানে সেটা তারা পছন্দ করবে এখন এই 60 গ্রাহক যারা সেটা পছন্দ করছে তাদের মধ্যে ধরুন 60 গ্রাহকের সেটা নেওয়ার মতো রেডি অ্যাক্সেস আছে পরিষেবার রেডি অ্যাভেলেবলিটি আছে অর্থাৎ তাদের মধ্যে টু থার্ড পরিষেবা কিনবে এই ফ্যাক্টরগুলো মাল্টিপ্লাই করলে যেভাবে ডায়াগ্রামে দেখানো হয়েছে আমরা পৌঁছাবো 72 তারমানে যত সংখ্যক লোককে আপনি গ্রাহক বানাতে পারতেনতারমধ্যে এই মুহূর্তে আপনার 72 শতাংশ মার্কেট শেয়ার আছে আপনাকে আরো ভালো রেভিনিউ আশা করতে হলে অবশ্যই বর্তমান মার্কেট পেনিট্রেশন এর উপর জোর দিতে হবে এতে ফিনান্সিয়ালি লাভবান হবেন তার মানে প্রত্যেক পর্যায়ে গ্রাহক ধরে রাখতে হবে এবং সেই গ্রাহকদের কে অ্যাডভোকেসির মাধ্যমে লিভারেজ করতে হবে রেফারেন্স দেওয়ার মাধ্যমে পেনিট্রেট করতে হবে আমরা যদি এই গেমটা এখান থেকে শুরু করি যেখানে আমরা দেখছি যে প্রথমে পরিষেবাতে ৬০ শতাংশ লোক অ্যাওয়ার ৪০ শতাংশ অ্যাওয়ার নয় আপনার সংস্থা যদি মোবাইল পরিষেবা প্রোভাইড করে ও আপনি একটি নির্দিষ্ট স্কিম এখন ইন্ট্রোডিউস করেছেন যাতে গ্রাহকেরা সাধারণত দেশে যে নাম্বার ব্যবহার করেন তারা বিদেশে গিয়েও সেই নাম্বার ব্যাবহার করলে তাদের আপনি একটা স্পেশাল প্যাকেজ দেবেন যা হাই গ্লোবাল রোমিং ও ডেটা ইউসেজ মূল্যের চেয়ে অনেক কম হবে এবং এটা আপনি করবেন কারণ লোকেরা মোবাইল ও ভয়েস ইউসেজ রেট অনেক বেশি হওয়ার জন্য অনেক সময় লোকাল সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে লোকাল সিম দিয়ে কাজ চালায় যারা অন্যান্য ভ্যালু অ্যাডেড পরিষেবা দেয় মেইনস্ট্রিম পরিষেবা প্রদানকারী যেমন ভোডাফোন এয়ারটেল বা এয়ারসেল বা আইডিয়া এরা যদি বিদেশে গমনকারী গ্রাহকদের ব্যবসার অংশ নিতে চায় যেটা সাধারণত ম্যাট্রিক্সের মতো সংস্থা করে থাকে তাদের স্পেশাল প্যাকেজ গ্রাহকের জন্য তৈরি করতে হবে যদি তারা স্পেশাল প্যাকেজ গড়ে তুলতে চায় এবং তাদের কাস্টমার বেসের মধ্যে যাদের ইন্টারন্যাশনাল ট্রাভেলস যাওয়ার সম্ভাবনা আছে তার 60 শতাংশ এই প্যাকেজটা সম্পর্কে জানে তাহলে ম্যানেজমেন্ট এর প্রথম মার্কেটিং টাস্ক হওয়া উচিত তাদের কাস্টমারের আরো বেশি সংখ্যক লোককে এই প্যাকেজ সম্পর্কে জানানো যখন আপনি কোন নতুন পরিষেবা অফার করা শুরু করছেন তখন যারা আপনার এক্সিসস্টিং গ্রাহক তাদের কালটিভেট করার গুরুত্ব টা লক্ষ করুনকারণ যদিও আপনি এই ব্যবসাতে আগে ছিলেন কিন্তু আপনি আসলে এখানে একজন নতুন এন্ত্রান্ট উদাহরণস্বরূপ আপনার ওয়েস্টার্ন ফুডের এস্টাবলিশড রেস্টুরেন্ট চেইন আছে এবং এখন আপনি নতুন স্পেশালাইজড চাইনিজ রেস্তোরাঁ খুলতে চান এর অর্থ কন্টিনেন্টাল রেস্তোরাঁ চেইন যেখানে আপনি বর্তমানে একজন লিডার সেখানে ডিফেন্সিভ স্ট্র্যাটেজী মেন্টেন করছেন কিন্তু চাইনিজ রেস্তোরাঁ চেইন এর ক্ষেত্রে আপনি অফেন্সিভ মোড এ আছেন কারণ আপনি মার্কেট শেয়ার অর্জন করার চেষ্টা করছেন বর্তমান মার্কেট শেয়ার কে বাড়ানো এবং মার্কেট শেয়ার কে ধরে রাখা তারমানে বর্তমান গ্রাহককে আপনার সাথে সাথে নিয়ে চলতে হবে অফেন্সিভ পোর্টফলিও স্ট্র্যাটেজি মানে আরো বিনিয়োগ পজিশন ইমপ্রুভ করা নিউ মার্কেটে এন্ট্রি করা উদাহরণস্বরূপ আমি বলেছি খাদ্য ও পানীয়ের পরিষেবা প্রদানকারী একটি বড় সংস্থা তারা তাদের পিজ্জার জন্য বিখ্যাত ও তাদের বিখ্যাত পিজ্জা চেইন আছে তারা এখন চাইনিজ রেস্তোরাঁ চেইন খুলতে চায় এর অর্থ তাদের নিউ মার্কেট এন্ট্রির জন্য পজিশন ইমপ্রুভ করার কারণে ইনভেস্ট করতে হবে অন্যদিকে পিজ্জা চেইন এ তাদের ডিফেন্সিভ পজিশন ধরে রাখতে হবে সেখানে তাদের অর্জিত 40 শতাংশ মার্কেট শেয়ার প্রটেক্ট করতে হবে অনেক সময় আমরা ডায়াগ্রামে যেমন এটা দেখিয়েছি তাদের সেই নির্দিষ্ট ব্যবসা ডিক্লাইন মোডে থাকতে পারে সেই অবস্থায় আপনাকে হারভেস্ট করতে হবে মানে আপনাকে চেষ্টা করতে হবে যাতে এখান থেকে আপনার ইনকাম কে ম্যাক্সিমাইজ করা যায় এবং ধীরে সেই ব্যবসা গুটিয়ে ফেলতে পারেন যতক্ষণ পজিটিভ রিটার্ন পাবেন ততক্ষণ এই ব্যবসায় থাকতে পারেন তারমানে আমরা দেখতে পাচ্ছি এই জোনে আপনার অফেন্সিভ স্ট্র্যাটেজি থাকবে এই জোনে আপনার অফেন্সিভ এবং ডিফেন্সিভ স্ট্র্যাটেজি একসঙ্গে নেওয়া প্রয়োজন আবার এই জোনে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিতেই বেশি দেখা যায় যেখানে আপনার বিভিন্ন ব্যবসা বিভিন্ন স্টেজে আছে সেখানে বিভিন্ন বিজনেস স্ট্র্যাটেজি একসঙ্গে ম্যানেজ করতে হবে এটা একটা খুব ভালো ম্যাট্রিক্স যেখানে Y অ্যাক্সিসে মার্কেট অ্যাট্রাক্টিভনেস ও X অ্যাক্সিসে কম্পিটিটিভ অবস্থান দেখাচ্ছে সুতরাং কম্পিটিটিভ অবস্থানের স্কেলে যেটা 1 থেকে 100 পর্যন্ত দেখাচ্ছে আপনি যদি এই পজিশনে থাকেন সেটা বোঝায় আপনি কম্পেটিটিভলি স্ট্রং এবং মার্কেট টি ও বেশ অ্যাট্রাক্টিভ তারমানে আপনাকে মার্কেট শেয়ার ধরে রাখতে হবে এবং তার জন্য আপনাকে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিতে হবে সঙ্গে হয়তো কখনো অফেন্সিভ স্ট্র্যাটেজি ও গ্রহণ করতে হবে কারণ অনেক সময় অফেন্স ভালো ডিফেন্স তৈরি করে

আপনাকে গ্রোথ মোড এ থাকতে হবে যদি আপনি এই পজিশনে থাকেন যেখানে আপনার কম্পিটিটিভ পজিশন ও মার্কেট এট্রাক্টিভনেস দুটোই উইক তাহলে সেটা গুটিয়ে ফেলা উচিত যদিও সেটা সম্ভব নাও হতে পারে কারণ এটা হয়তো মাল্টি টিয়ার অফারিং এর একটা সেগমেন্ট যেখানে আপনি আছেন ও থাকতে হবে কিন্তু এখানে আপনাকে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিতে হবে যেমন আপনি মার্কেট শেয়ার বাড়াবার চেষ্টা না করে আপনার গ্রাহক বেসকে রক্ষা করার চেষ্টা করবেন ক্রমাগত আমি গ্রাহক বেস রেফার করছি মানে যে সব গ্রাহক যেকোনো অবস্থায় আপনার সঙ্গে আছে এই ট্রাজেক্টরির সমস্ত অংশে আপনাকে উনাদের ধরে রাখতে হবে বর্তমান গ্রাহকদের যত্ন নিয়ে তাদের ধরে রাখার চেষ্টা না করে শুধু নতুন গ্রাহক অ্যাকুইজিশন আজকের পরিষেবা ব্যবসাতে খুবই অবিবেচক কাজ হিসাবে গণ্য হবে এবং শুধু আজকের দিনে কেন আমরা আগেই আলোচনা করেছি যে পরিষেবা ব্যবসাতে প্রবেশে বাধা সামান্য ও তাকে গ্লোবাল কম্পিটিশনের মোকাবিলা করতে হয় অর্থাৎ সব সময় হাইপার কম্পিটিটিভ জোনে থাকতে হয় তাই তাদের সব সময় চাপের মধ্যে থাকতে হয় এবং সেইজন্য তাদের বর্তমান গ্রাহককে ধরে রাখা প্রয়োজন অফেন্সিভ স্ট্র্যাটেজি বলতে বোঝায় বিভিন্ন পন্থা মার্কেট শেয়ার বাড়ানো গ্রাহক প্রতি রেভিনিউ বাড়ানো নতুন বাজারে প্রবেশ ও বাজারের ডিমান্ড বাড়ানো নতুন মার্কেট গ্রোথের সোর্স এবং কম্পিটিটিভ অবস্থান ইমপ্রুভ এ সাহায্য করে অন্য একটি অফেন্সিভ স্ট্র্যাটেজি হতে পারে প্রিমিয়াম প্রাইস পাওয়া আমি আবার হাইলাইট করছি যে যখন আপনি নতুন মার্কেটে প্রবেশ করতে যাচ্ছেন তখন ও কিন্তু পুরোনো গ্রাহক ধরে রাখা গুরুত্বপূর্ণ কারণ যখন আপনার ভাল রিটেনশন স্ট্র্যাটেজি থাকবে যখন আপনি বর্তমান গ্রাহককে সম্পূর্ণ প্রটেক্ট করতে পারছেন তখনই আপনার নেট মার্কেটিং কন্ট্রিবিউশন থাকবে এটা স্পষ্ট হবে উপরের ডায়াগ্রামে যেখানে আপনি দেখবেন যে কোন সময়ে M1M2 M3 বিভিন্ন ব্যবসা অবস্থান থাকে M1 যেখানে আপনি আপনার পজিশন প্রটেক্ট করছেন একটা ম্যাচিওরড মার্কেটে সেখানে M2 হল স্লো গ্রোথ মার্কেটে মার্কেট শেয়ার বাড়াবার জন্য ইনভেস্ট করা M3 হল ফার্স্ট গ্রোথ মার্কেটে মার্কেট শেয়ার প্রোটেক্ট করা M4 হল আনঅ্যাট্রাক্টিভ মার্কেটে লাভ ঘরে তোলার প্রচেষ্টা যেখানে নেট মার্কেটিং কন্ট্রিবিউশন নেগেটিভ তারমানে এইM1 M3যেগুলো ভীষণভাবে ডিপেন্ড করে রিটেনশন বা রিলেশনশিপ ভিত্তিক মার্কেটিং স্ট্র্যাটেজি উপরতারা বিষয়ে গুরুত্বপূর্ণ যাতে M4 এর নেগেটিভ ইম্প্যাক্ট টা কম হতে পারে সুতরাং অবশ্যই স্ট্র্যাটেজিক অবজেক্টিভ হওয়া উচিত যাতে আমাদের সব জায়গায় পজেটিভ নেট মার্কেট কন্ট্রিবিউশন থাকবে কিন্তু বাস্তবে কিছু জায়গায় নেগেটিভ নেট মার্কেট কন্ট্রিবিউশন থাকবে তারমানে যে মার্কেট সেগমেন্ট আপনার বর্তমান গ্রাহক বেস আছে তা ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ ডিফেন্সিভ মার্কেটিং স্ট্রাটেজি তে যেখানে আপনি ব্যবসাকে প্রোটেক্ট করতে চাইছেন অথবা আপনার পজিশন টি অপটিমাইজ করতে চাইছেন তখন গ্রাহক ধরে রাখার উপরে বেশি করে ফোকাস রাখুন উপরের স্লাইডটি খুব ইন্টারেস্টিং যেখানে তিনটি ডায়াগ্রাম ধারণ করা হয়েছে মার্কেট ডিমান্ড পার ইউনিট কারেন্সি মার্কেটিং ও সেলস্ এক্সপেন্স পরিষেবা ব্যবসার লাইফ সাইকেলের এই জায়গায় যেখানে হাই গ্রোথ স্টেজ আপনার প্রোডাক্টের মার্কেট ডিমান্ড বৃদ্ধি পাচ্ছে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে যাতে আপনার মার্কেট শেয়ার অবজেক্টিভ বজায় থাকে যেহেতু ব্যবসাতে কম্পিটিশন বাড়ছে সেই কারণে এই অবস্থায় প্রাইস পার ইউনিট পড়তির দিকে এটা স্বাভাবিক ঘটনা মোবাইল পরিষেবা বা DTH টেলিভিশন পরিষেবা ব্যবসাতে আপনি দেখবেন প্রতিযোগিতা যত বাড়ছে মার্কেট ডিমান্ড তত বাড়ছে কিন্তু এতে প্রাইস পার ইউনিট ক্রমশ কমছে সুতরাং আপনার পার ইউনিট খরচ কমাতে হবে যাতে আপনি এই ডিফারেন্স রক্ষা করতে পারেন এই ডিফারেন্স নেট মার্কেট কন্ট্রিবিউশনের মার্জিন রক্ষা করবার জন্য অপারেশনাল এক্সেলেন্স থাকা প্রয়োজন যাতে খরচের কার্ভে যে নিচের দিকে নামছে সেটা ম্যানেজ করতে পারেনযাতে আপনি সহজে প্রাইস ডাউন টার্ন মোকাবেলা করতে পারেন মার্কেটিং ও সেলস এক্সপেন্স সাধারণত কোম্পানির গ্রোথ এর সঙ্গে বাড়তে থাকে নেট মার্কেট কন্ট্রিবিউশন যেটা ফিনান্সিয়াল হেলথ এর প্রধান এলিমেন্ট আপনার বর্তমান মার্কেট বেস রক্ষা করবার উপরে নির্ভরশীল আমরা গত সপ্তাহের কিছু আলোচনাতে দেখেছি গ্রাহকদের ধরে রাখতে পারলে নতুন অ্যাকুইজিশন কস্ট ছাড়াই বছরের পর বছর বেস প্রফিট এ থেকে লাভ হতে থাকবে এছাড়াও আপনি পাবেন রেফারেল ও ওয়ার্ড অফ মাউথতারা আপনার চ্যাম্পিয়ন হিসাবে কাজ করবে সুতরাং সেই স্ট্যাটাস অর্জনে করা যখন গ্রাহক আপনার পরিষেবা অন্যকে রেফার করবে আপনার হয়ে মার্কেট তৈরি করবে সেটা স্ট্র্যাটেজিক সিচুয়েশন ম্যানেজ করার জন্য খুব গুরুত্বপূর্ণ আপনার বিভিন্ন ব্যবসা যখন গ্রোথ এর বিভিন্ন স্টেজে থাকবে কোনোটা মানি শুষে নেবে কোনোটা সারপ্লাস রিলিজ করবেএই পুরোটা ম্যানেজ করে আপনাকে পজিটিভ নেট মার্কেটিং কন্ট্রিবিউশন তৈরি করতে হবে বর্তমান অপারেশনকে এক্সপান্ড করবার জন্য যখন আপনি নতুন মার্কেট এবং গ্রাহক অ্যাকুইজিশন করার প্রয়োজনে অফেন্সিভ স্ট্র্যাটেজি গ্রহণ করবেন তার সঙ্গে আপনার ডিফেন্ড ও রিটেনশন স্ট্রাটেজিতে ফোকাস করতে হবে পরের লেকচারে আমরা ভালো করে এই জিনিসের উপর ফোকাস করব আমাদের বর্তমান গ্রাহক এবং তাদের সাথে বর্তমান রিলেশনশীপ লিভারেজ করে অন্যান্য নতুন অ্যাকটিভিটিতে লো কস্ট এন্ট্রি কিভাবে নেওয়া যায়